পেটেন্টিবিলিটি সন্ধানের সীমাবদ্ধতা পেটেন্টিবিলিটি সন্ধানের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে পেটেন্টিবিলিটি সন্ধানের সীমাবদ্ধতা পেটেন্টিবিলিটি সন্ধানের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে সন্ধানের নেচারে প্রায়র আর্ট খোঁজ জড়িত যা কোডিফায়েড্ বা ডাটাবেসের কোন ফর্মে রেকর্ড করা আছে সন্ধানের নেচারে প্রায়র আর্ট খোঁজ জড়িত যা কোডিফায়েড্ বা ডাটাবেসের কোন ফর্মে রেকর্ড করা আছে সুতরাং আমরা যখন আসল সার্চ এর কথা বলি আমরা রেফার করি অনলাইন ডাটাবেস সার্চ করাকে সুতরাং আমরা যখন আসল সার্চ এর কথা বলি আমরা রেফার করি অনলাইন ডাটাবেস সার্চ করাকে সুতরাং কোডিফায়েড ও সন্ধানযোগ্য ও সন্ধানকারীর জন্য এভেলেবেল যেকোন কিছুই সন্ধানকারীর দৃষ্টি আকর্ষণ করতে পারে সুতরাং কোডিফায়েড ও সন্ধানযোগ্য ও সন্ধানকারীর জন্য এভেলেবেল যেকোন কিছুই সন্ধানকারীর দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম n নাম্বার প্রায়র আর্ট মেটিরিয়াল হতে পারে যেগুলি কোডিফাএড নয় বা রেকর্ডেড নয় বা সন্ধানের জন্য ডাটাবেসে পাওয়া যায় না ল নয় এরকম n নাম্বার প্রায়র আর্ট মেটিরিয়াল হতে পারে যেগুলি কোডিফাএড নয় বা রেকর্ডেড নয় বা সন্ধানের জন্য ডাটাবেসে পাওয়া যায় না ল নয় এই সমস্ত প্রায়র আর্ট মেটিরিয়াল গুলি এখনো রেলেভান্ট থাকতে পারে এই সমস্ত প্রায়র আর্ট মেটিরিয়াল গুলি এখনো রেলেভান্ট থাকতে পারে এইগুলি সহজেই আবিষ্কারটিকে ছিটকে দিতে পারে কিন্তু সন্ধানের সময় এদের খুঁজে পাওয়া যায় না এইগুলি সহজেই আবিষ্কারটিকে ছিটকে দিতে পারে কিন্তু সন্ধানের সময় এদের খুঁজে পাওয়া যায় না এই কারণে আমরা বলি কোন সন্ধানই নিখুঁত নয় এই কারণে আমরা বলি কোন সন্ধানই নিখুঁত নয় নিখুঁত সন্ধান বলে কিছু হয় না এবং নিখুঁত সন্ধান এমন কিছু নয় যা কারো পক্ষে চেষ্টা করা উচিত নিখুঁত সন্ধান বলে কিছু হয় না এবং নিখুঁত সন্ধান এমন কিছু নয় যা কারো পক্ষে চেষ্টা করা উচিত এর কারণ সন্ধানে আপনি নেগেটিভ খোঁজার চেষ্টা করছেন এর কারণ সন্ধানে আপনি নেগেটিভ খোঁজার চেষ্টা করছেন আপনি প্রায়র আর্ট সন্ধান করছেন যা আবিষ্কারটিকে ডেস্ট্রয় বা নভেলটিকে নষ্ট করতে পারে আপনি প্রায়র আর্ট সন্ধান করছেন যা আবিষ্কারটিকে ডেস্ট্রয় বা নভেলটিকে নষ্ট করতে পারে যদি আপনি কিছু খুঁজে না পান তবে আপনি কেবল এই বলে ফিরে আসবেন যে এই জাতীয় জিনিস পাওয়া যায় না যদি আপনি কিছু খুঁজে না পান তবে আপনি কেবল এই বলে ফিরে আসবেন যে এই জাতীয় জিনিস পাওয়া যায় না দ্বিতীয়তঃ কোন সার্চের কোয়ালিটি একটি ডিসক্লোজার হিসাবে প্রকাশিত ইনপুটের মানের উপর নির্ভর করে দ্বিতীয়তঃ কোন সার্চের কোয়ালিটি একটি ডিসক্লোজার হিসাবে প্রকাশিত ইনপুটের মানের উপর নির্ভর করে ডিসক্লোজারটি যদি আপ টু দ্যা মার্ক না হয় তবে সম্ভবনা থাকে যে সার্চ সেরা ফলাফল দেয় না ডিসক্লোজারটি যদি আপ টু দ্যা মার্ক না হয় তবে সম্ভবনা থাকে যে সার্চ সেরা ফলাফল দেয় না তৃতীয়তঃ কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স থাকতে পারে যা নির্দিষ্ট ডাটাবেসে থাকে না অথবা কোন ডাটাবেসে দেখাচ্ছেনা এবং এই কারণে কিছু জিনিস হয়ত থাকলেও খুঁজে পাওয়া যায় না তৃতীয়তঃ কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স থাকতে পারে যা নির্দিষ্ট ডাটাবেসে থাকে না অথবা কোন ডাটাবেসে দেখাচ্ছেনা এবং এই কারণে কিছু জিনিস হয়ত থাকলেও খুঁজে পাওয়া যায় না চতুর্থত আপনি যে কীওয়ার্ডগুলি ব্যবহার করেন সেগুলি নির্দিষ্ট ক্ষেত্রের সমস্ত ভ্যারিয়েন্টগুলি কভার বা ক্যাপচার নাও করতে পারে চতুর্থত আপনি যে কীওয়ার্ডগুলি ব্যবহার করেন সেগুলি নির্দিষ্ট ক্ষেত্রের সমস্ত ভ্যারিয়েন্টগুলি কভার বা ক্যাপচার নাও করতে পারে এটি ক্রিটিকাল রেফারেন্স মিস করার একটি কারণ হতে পারে এটি ক্রিটিকাল রেফারেন্স মিস করার একটি কারণ হতে পারে পঞ্চমত আপনি ভুল শ্রেণীতে সন্ধান করতে পারেন পঞ্চমত আপনি ভুল শ্রেণীতে সন্ধান করতে পারেন এখন এই এবং আরো অনেক কারণে আমরা কোন সার্চকে আমাদের আবিষ্কারের পেটেন্টিবিলিটির পারফেক্ট রিফ্লেকশন হিসাবে বিবেচনা করি না এখন এই এবং আরো অনেক কারণে আমরা কোন সার্চকে আমাদের আবিষ্কারের পেটেন্টিবিলিটির পারফেক্ট রিফ্লেকশন হিসাবে বিবেচনা করি না যদি আপনার আবিষ্কারের আরো বিশদ বিশ্লেষণের প্রয়োজন হয় তবে যা প্রয়োজন আমরা একে ভ্যালিডিটি সন্ধান বা স্টাডি বলি যদি আপনার আবিষ্কারের আরো বিশদ বিশ্লেষণের প্রয়োজন হয় তবে যা প্রয়োজন আমরা একে ভ্যালিডিটি সন্ধান বা স্টাডি বলি একটি ভ্যালিডিটি স্টাডি পেটেন্টিবিলিটি সন্ধান থেকে অনেক আলাদা এবং আবিষ্কারটি ভ্যালিড কিনা তা নির্ধারণের সাথে জড়িত একটি ভ্যালিডিটি স্টাডি পেটেন্টিবিলিটি সন্ধান থেকে অনেক আলাদা এবং আবিষ্কারটি ভ্যালিড কিনা তা নির্ধারণের সাথে জড়িত আপনি সাধারণত পেটেন্টিবিলিটি সন্ধান সম্পর্কে পরামর্শ দেওয়ার সময় পেটেন্টিবিলিটি সন্ধানের এই সীমাবদ্ধতা আপনি ক্লায়েন্টকে জানাবেন যাতে ক্লায়েন্টের কাছ থেকে কোন অযৌক্তিক প্রত্যাশা না থাকে আপনি সাধারণত পেটেন্টিবিলিটি সন্ধান সম্পর্কে পরামর্শ দেওয়ার সময় পেটেন্টিবিলিটি সন্ধানের এই সীমাবদ্ধতা আপনি ক্লায়েন্টকে জানাবেন যাতে ক্লায়েন্টের কাছ থেকে কোন অযৌক্তিক প্রত্যাশা না থাকে